আজ আমরা খুব আকর্ষণীয় আরেকটি IoT প্রোটোকল সম্পর্কিত কিছু প্রদর্শন দেখব এবং এই প্রোটোকলের নাম AMQP অ্যাডভান্সড মেসেজিং কুইউং প্রোটোকল এটি আবার একটি ওপেন স্ট্যান্ডার্ড এবং এটি উভয় পয়েন্ট টু পয়েন্ট পাশাপাশি পাবলিশ সাবস্ক্রাইব মডেলগুলি কে সমর্থন করে রাউটিং এবং কুইউং কোনও দেরি না করে এস প্রদর্শনগুলি দেখি এবং তারপরে প্রোটোকল ক্ষেত্রে অন্যান্য সমস্ত বিষয়গুলিতে নজর রাখি

আমার চরম ডান দিকে আছে একটি পাবলিশার আমার এখানে যা আছে তা ব্রোকার হিসাবে পরিচিত নামটি দেখ এটির নাম রাবিট MQ এবং এটি সাবস্ক্রাইব MQTT এর বিপরীতে যেখানে মূলত একটি টপিক আছে এবং সেখানে একটি ব্রোকার যেটাতে তুমি সাবস্ক্রাইব করতে পারো অথবা টপিক পাবলিশ হয় AMQP প্রটোকলটি তুলনায় কিছুটা আলাদা মূলত সমস্ত প্রযোজক যা প্রকাশিত হিসাবে পরিচিত যা এক্সচেঞ্জ হিসাবে পরিচিত এবং রাউটিং কিউ এ কী দেওয়া হয় তার উপর নির্ভর করে এক্সচেঞ্জ বুদ্ধি করে বিভিন্ন কিউ তে দেয় সুতরাং রাউটিং কী বাড়তি জিনিস আসলে MQTT তে রাউটিং কী নিজেই একভাবে টপিক করে দেয় এবং যদি কেউ এটা সাবস্ক্রাইব করে থাকে এটি শুধু এটাই করছিল কিন্তু এখন আর এটা করবে না এক্সচেঞ্জ এর কাছে পাবলিশ করে ইন্টেলিজেন্স হল কিউ থেকে এক্সচেঞ্জ যা রাউটিং কী এর উপর নির্ভরশীল এটি আরও ভালভাবে বুঝতে আমরা প্রদর্শন দেখি আমাদের এখানে প্রথম প্রদর্শিত প্রদর্শনটি বাম পাশে রয়েছে আমাদের দুই সহকর্মী তেজস্বিনী এবং অভিরামী আমরা যা করব তা প্রদর্শন শুরু করবে তুমি তা এখানে সাবধানে পর্যবেক্ষণ করছ কিউ টেস্ট নামে একটি কিউ রয়েছে এবং এটি কী ধরণের এক্সচেঞ্জ তা নিয়ে চিন্তা করবে না এটি এক এক্সচেঞ্জ এর ধরণ যেখানে প্রযোজক সরাসরি কিউ কে লিখতে পারে সুতরাং তিনি আসলে এটাই করছেন এখন তিনি মেসেজটি টাইপ করবে যা বলে যে পাইথন সেন্ড ডিফল্ট ডট এটি স্ক্রিপ্ট নেম ওয়েলকাম টু IoT এটিই যা নির্মাতা ব্রোকারের দিকে চাপ দেওয়ার চেষ্টা করছে সেখানে এটা যায় সুতরাং তুমি এখানে দেখতে পাচ্ছ যে এই গণনাটি সত্যিই একের বেশি হওয়া উচিত যা তুমি দেখো একের বেশি হয়েছেকেন এটি 0 হয় না কেন এটি এক হয় কারণ এক গ্রাহক অফলাইন ছিল গ্রাহক এটি নিতে চায় নি কোনও কারণে সে অনলাইনে নেই এখন যদি সে অনলাইনে আসে গ্রাহকের এই মেসেজটি সঠিকভাবে পাওয়া উচিত সুতরাং আসো আমরা এটি করি এবং দেখি আসলে কী ঘটে তুমি দেখতে পাচ্ছ যে ওয়েলকাম টু IoT প্রযোজক যা পাবলিশ করেছিল তা আসলে এখানে এসেছিল এবং কিউ টেস্ট 0 হয়ে গেছে সুতরাং এটি এক ধরণের এক্সচেঞ্জ এ ধরনের এক্সচেঞ্জে মূলত তোমাকে ডেটা উত্পাদন করার অনুমতি দেবে এবং এই ডেটাতে গ্রাহক থাকবে এখন কীভাবে আমরা এই নেটওয়ার্কটি সেটআপ করেছি এটি ওয়্যারলেস সযুক্ত এবং মূলত তুমি যা করতে পারো তা হল এই সেটআপ ল্যাপটপগুলি প্রতিস্থাপন তোমার মোবাইল ফোনগুলির মতো হ্যান্ডেল ডিভাইস দিয়ে করতে পারো এবং মূলতখুব ছোট ডিভাইসেও AMQP চলমান থাকবে এই 3 টি ওয়্যারলেস সংযোগযুক্ত রয়েছে এবং এখানে অ্যাক্সেস পয়েন্ট স্থাপন করা হয়েছে এবং এই অ্যাক্সেস পয়েন্টটি সংযোগ সরবরাহ করে এই নির্মাতা রাবিট এবং গ্রাহকের সাথে একই নির্মাতার মডেল সরাসরি গ্রাহকের সাথে যোগাযোগ না করা একটি গুরুত্বপূর্ণ হিসাবে অব্যাহত রয়েছে MQTT স্টপের মতো সুতরাং এসো আমরা আরও একটি ডেমো দেখি যার কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে তবে তোমাকে এটি সাবধানতার সাথে নোট করতে হবে যে আমরা প্রযোজকের সাথে যা করেছিলাম তা হল আমরা পাইথন স্ক্রিপ্টকে চালিয়েছিলাম যেখানে আমরা সরাসরি ধরণের এক্সচেঞ্জ শুরু করছিলাম এখন আমরা যা করতে যাচ্ছি তা হল আমরা ফ্যান আউট এক্সচেঞ্জ ব্যবহার করতে যাচ্ছি যার অর্থ ওয়ান টু মেনি এখন কোথায় অনেক গ্রাহক আছে এখানে আছে আমরা 2 জন গ্রাহককে আবাহন করেছি ওয়ান টু মেনি স্ক্রিপ্টে এটি কিভাবে কাজ করে তা দেখার জন্য আমাদের আরও চেষ্টা করতে হবে সেই স্ক্রিপ্ট তেজস্বিনী খুলছেন হ্যাঁ স্ক্রিপ্টটি কীভাবে দেখায় তা দেখে নি দেখতে পাবে যে এক্সচেঞ্জের নাম লগস এবং এটি এখানে উপস্থিত হয় তুমি এখানে লগ দেখতে পাচ্ছ এবং এটিও দেখতে পাবে যে এটি ফ্যান আউট প্রকারের এক্সচেঞ্জ যা মূলত ওয়ান টু মেনি এবং এর অর্থপ্রকারটি এখানে ফ্যান আউট হিসাবে উল্লেখ করা হয়েছে সুতরাং এই মূল জিনিস সুতরাং যদি একটি মেসেজ টাইপ করা হয় তাহলে সেটি অনেকের কাছে যাবে এবং আমরা দেখতে পারবো যে লগস যা হলো এক্সচেঞ্জ এর নাম ওটা আসলে বৃদ্ধি হচ্ছে তাই এটাই আমরা চেষ্টা করে দেখি আমরা এখন পাইথনকে হ্যালো মেসেজ ইউজার 1 কে পাঠাতে বলেছি তোমরা দেখতে পারছ এখানে কি হলো মেসেজটি ইউজার 1 এবং ইউজার 2 দুজনের কাছেই গেছে সুতরাং এটি একটি রাবিট MQ এর ক্ষমতার ছোট প্রদর্শনযা মূলত উন্নত মেসেজিং কুইউং প্রোটোকল উপর ভিত্তি করে প্রয়োগ করা হয় সুতরাং আমি স্ক্রিনে যা লিখেছি তা হল পাহো ক্লায়েন্ট এবং মসকুইটো সার্ভার এবং মসকুইটোকনফmosquitoconf মূল ফাইল এই সমস্ত জিনিস MQTT ক্ষেত্রে ছিল এবং এখনকার ক্ষেত্রে এগিয়ে যেতে হবে এবং খুব বিখ্যাত অন্য IoT প্রোটোকল সম্পর্কিত বিভাগগুলিও কভার করতে হবে এবং খুব রোবাস্ট প্রটোকল দেখব যা হলো AMQP যেমন আমি ইতিমধ্যে উল্লেখ করেছি ভিডিও রেকর্ডিংয়ের সময় এখন তুমি অবশ্যই খেয়াল করবে যে তোমার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তবে তা আসলে MQTT ব্যবহার করবে কারণ ফেসবুকে মেসেজিং আসলে MQTT ব্যবহার করে এবং যদি তোমার কাছে থাকে একটি আধার কার্ডযা হলো অন্যতম সেরা উদাহরণ ফ্রি ওপেন সোর্স সফটওয়্যারটি কী এবং মেসেজিং প্রোটোকল হল AMPQ এর অর্থ হল এটি হয় তুমি যদি MQTT বা AMQP গ্রহণ কর তবে এগুলি হল অ্যাপ্লিকেশন লেয়ার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অ্যাপ্লিকেশন লেয়ার বাইনারি প্রোটোকল প্রয়োগ করে কেন এটি গুরুত্বপূর্ণ কারণ এগুলি মেশিনগুলি ডেটা পড়ার জন্য এবং ডেটা উত্পন্ন করার জন্য বোঝানো হয় এবং তুমি চাওনা যে মানুষ কিছু এখানে সন্ধান করে তাই মেশিন থেকে মেশিনের মধ্যে ঘটতে হবে দয়া করে মনে রাখবে যে আমি তোমাকে বলেছিলাম যে IoT বিশ্বে এটি জিনিসের সাথে জিনিসের যোগাযোগ হিসাবে কাজ করে এবং থিং টু হিউমান না যা একটি ছোট অংশ বা হিউমান টু হিউমান নয় যা খুব পরিচিত থিং টু থিং মূলত এর অর্থ হল যদি বাইনারি প্রোটোকল না থাকে তাহলে একটি কমপ্যাক্ট প্রবেশ করে কারণ এটি মানুষের দ্বারা ব্যাখ্যা করা হয় না এটি তত বেশি সংক্ষিপ্ত হতে পারে যতটুকু সম্ভব সুতরাং সেভাবে তুমি প্রচুর সুন্দর সংক্ষেপণ স্বয়ংক্রিয়ভাবে পাবে সংক্ষেপণ কারণ এটি না আমি সংক্ষেপণ বলব না আমি বলব এটি কমপ্যাক্ট যে কমপ্যাক্টনেস সরাসরি আসে কারণ এটি একটি বাইনারি প্রোটোকল সুতরাং AMQP কীভাবে দেখতে এবং তুলনা করব অন্যান্য সুপরিচিত পাব সাব আমি একটি ছবি আঁকবো মূলত একটি AMQP সমতুল্য ব্রোকার AMQP সমতুল্য ব্রোকারের আসলে 2 অংশ থাকবে প্রথম হল এক্সচেঞ্জ সুতরাং এটা লেখা আছে ধরো এর মত এবং তারপরে আছে যা কিউ হিসাবে পরিচিত যা তুমি এরকম কিছু কল্পনা করতে পারো আমি তোমাকে এক্সচেঞ্জগুলির প্রকারের ডাইরেক্ট এক্সচেঞ্জ ফ্যান আউট এক্সচেঞ্জ এবং এর বিষয়ে উল্লেখ করেছি সুতরাং এগুলি পাবলিশার এবং এগুলি মূলত সাবস্ক্রাইবার সুতরাং এটি মূলত গঠন করে AMQP প্রক্রিয়া সুতরাং তুমি বলতে পারো যে এটি একটি মেসেজ ওরিয়েন্টেড প্রোটোকল এবং সেখানেমেসেজ সরবরাহের গ্যারান্টি হল যা শুরু হয় কমপক্ষে একবার সর্বাধিক একবার ঠিক একবার QoS স্তর যা আমরা খুব ভাল জানি এই প্রোটোকলের ক্ষেত্রে প্রযোজ্য সুতরাং এটি একটি জিনিস মেসেজের ফর্ম্যাটটি কিছুটা অদ্ভুত বলে মনে হচ্ছে এবং সম্ভবত আমার ফর্ম্যাটটি কীভাবে তা দ্রুত লিখে দেওয়া উচিত মূলত দেখায় যে কোনও মেসেজে হেডার এবং ফুটার থাকবে সুতরাং হেডার এবং ফুটার লিখে ফেলি এটা হল ডেলিভারি এ্যানোট্যাশন তারপর হলো মেসেজ এ্যানোট্যাশন তারপরে আছে ফিল্ডস খালি মেসেজের জন্য সুতরাং তুমি তোমার কাছে খালি মেসেজ রাখতে পারো এটিও একটি খালি মেসেজ সুতরাং এখানে তুমি এ ছবিতে যা দেখতে পাচ্ছ তা হল খালি মেসেজ এবং এন্ড এ্যানোটেটেড মেসেজ দুটোই AMPQ এ সম্ভব এই মেসেজিং ট্রান্সপোর্ট লেয়ারের উপরে হয় এবং হ্যাঁ সবরকম মেসেজিং ক্ষমতাগুলি হ্যান্ডেল করা সম্ভব হয় যেমনটি আমি উল্লেখ করেছি এই 2 ধরণের মেসেজ রয়েছে এই খালি মেসেজ গুলি মূলত প্রেরক দ্বারা সরবরাহ করা হয় এবং এ্যানোটেটেড মেসেজ গুলি যা আসলে এগুলি রিসিভারে দেখা যায় এখন এই ফর্ম্যাটটি তে হেডারটি ডেলিভারি প্যারামিটারটি জ্ঞাপন করে এটি আকর্ষণীয় সুতরাং এর অর্থ কী এর মানে ডিউরেবিলিটি প্রায়োরিটি টাইম টু লিভ ফার্স্ট একয়ারার এবং অবশেষে ডেলিভারি কাউন্ট এই সমস্ত কিছু হেডার অংশে থাকে মেসেজ লেয়ারের প্রয়োজনীয় এক্সটেনশন পয়েন্ট ট্রান্সপোর্ট লেয়ার দেয় এবং এই লেয়ার টিতে যোগাযোগগুলি সমস্তগুলি মূলত ফ্রেম মুখী এবং AMQP ফ্রেমের জন্য আবারও একটি কাঠামো রয়েছে যা আমি আঁকব না তবে সত্যিই একটিকাঠামো আছে এবং এই কাঠামোটি স্ট্যান্ডার্ডে ভালভাবে সংজ্ঞায়িত হয় সুতরাং আমি মনে করি মূলত তোমাকে বুঝতে হবে যে AMQP তেও পাবলিশ সাবস্ক্রাইব ব্যবহারের ক্ষমতা রয়েছে অন্যান্য ডেলিভারির পদ্ধতি ছাড়াও এটি শুধু ব্রোকার পাবলিশ সাবস্ক্রাইব নিয়ে নয় তবে অর্থে এটির চেয়ে বেশি এটি পয়েন্ট টু পয়েন্ট পাবলিশ সাবস্ক্রাইবমডেল রাউটিং কুইং এবং এরম ভাবে অনেক কিছু সুতরাং যে এখানে মূল জিনিস সুতরাং প্রায়শই আমাদের এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় MQTT এবং AMQP এর তুলনা কি ঠিক এটিই লোকেরা জিজ্ঞাসা করে এবং আমি মনে করি এটি তোমার পক্ষে হওয়া খুব স্বাভাবিক এগুলির মধ্যে প্রধান পার্থক্যগুলি ভালভাবে বুঝতে হবে উভয়ই আইওটি প্রোটোকল যা তোমাদের জানা উচিত আমি ইতিমধ্যে বলেছি যে MQTT আরও বেশি আমি বলব লো ওভারহেড খুব সাধারণ ডেটা প্রাপ্ত করা এবং ডেটা গ্রহণ করা এগুলি খুব সহজ ভাবে প্রয়োগ করা যাবে AMQP তে তুমি বলতে পারো যে HTTP এর মতো ভারী এবং আমি সম্ভবত এটি বলব এটি সম্ভবত http এর একটি অ্যাসিক্রোনাস সংস্করণ পরিপূরক উভয় সম্পর্কে ভাল জিনিস দেখো এগুলি হল তারা খুব ক্লাউড ফ্রেন্ডলি আমাদের প্রাথমিক পরিচয় আইওটি সম্পর্কে মনে করো স্টোরেজ সম্পর্কে কথা বলেছি এবং আমরা ক্লাউড সার্ভার এবং ক্লাউড সিস্টেমগুলি নিয়ে কথা বলেছিলাম যদি তুমি MQTT বা AMQP চালাতে চাও তবে তাদের ক্লাউড সিস্টেমে ইনস্টল করা বেশ সহজ সুতরাং তারা খুব ক্লাউড ফ্রেন্ডলি সুতরাং ক্লাউড কম্পিউটিং উদাহরণস্বরূপ অনেক সহজ হয়ে ওঠে মূলত মেসেজ কুইউং এবং অ্যাসিক্রোনাস প্রকৃতি এটি ইন্টার অপারেটিং বিভিন্ন পরিবেশের জন্য উপযুক্ত খুব ভালো সুতরাং ইন্টার অপারেটিংয়ের অনুমতি দেয় বিভিন্ন পরিবেশ সহ সুতরাং এটি সত্যিই খুব ভাল অধিকার আমি MQTT এবং AMQP এর মধ্যে বিভক্ত হয়ে যাব যেমন আমরা সমস্ত কিছু ব্যাখ্যা করতে থাকবো MQTT টপিক নিয়ে এবং একক নেমস্পেসের মতো এবং তোমার নেই উদাহরণস্বরূপ একটি বিশাল ক্রটি হল স্টোর এবং ফরোয়ার্ড তারা MQTT এর কাছে পরিচিত নয় স্টোর এবং ফরোয়ার্ডের মতো কিছুই নয় এবং কিউ এর মত কিছুই নেই যেহেতু কিউ নেই তাই স্টোর এবং ফরোয়ার্ড নেই সুতরাং যদি এটি না থাকে তবে মাল্টি টেন্যান্ট সমস্যা হয়ে ওঠে যদি এই ক্ষমতা না থাকে অন্য কথায় একটি সফ্টওয়্যার একটি হোস্টগুলির সেট পরিবেশন করছে একক AMQP হোস্টগুলির একটি সেট পরিবেশন করতে পারে এবং এটিই তোমাকে এই মাল্টি টেন্যান্সি বৈশিষ্ট্যটি দেবে যা তোমার MQTT তে সম্ভব নয় সব হোস্টগুলি সেই ব্রোকারের সাথে সংযুক্ত হয় সুতরাং AMQP বেশ মাল্টি টেন্যান্ট মাল্টি টেন্যান্ট অ্যাপ্রোচ রয়েছে এবং মাল্টি হোস্ট রয়েছে সুতরাং তুমি যখন কল্পনা করতে পারবে তবে এটি কতটা স্কেল করবে মাল্টি হোস্টিং এ মাল্টি হোস্ট সামর্থ্য সহ কাজও রয়েছে সুতরাং এটি AMQP তে একটি বড় বিষয় আরও বিষয়গুলি হল এটি আসলে কোনও সংস্থা দ্বারা চালিত নয়এটি আরও বেশি গ্রাহক দ্বারা চালিত এই দৃষ্টান্তটি মূল বিষয় এবং যদি তুমি কোনও বড় বড় বড় প্রকল্প এবং কর্পোরেটের দিকে নজর দাও তবে তুমি দেখতে পাবে যে AMQP ইনস্টলেশন নিয়ে প্রায় সমস্ত কিছু তবে তুমি AMQP স্পেসে খুব কমই খুঁজে পাবে সুতরাং এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই স্ট্যান্ডার্ডটি ওপেন এবং এটি থেকে সম্পূর্ণ স্পষ্ট আধার কার্ডটি আসলে এটি সঠিকভাবে ব্যবহার করছিল তা আসলে এটি মেসেজিং প্রোটোকল হিসাবে ব্যবহার করে সুতরাং এটি গুরুত্বপূর্ণ তুমি যদি আবার MQTT এর দিকে ফিরে যাও এবং দেখো MQTT বেশিরভাগ ডিভাইসগুলির জন্য বোঝায় কম ব্যান্ডউইথ লিঙ্কগুলির উপরে সীমাবদ্ধ লিঙ্কগুলির উপরে ছোট ডেটা প্রেরণের জন্য বোঝায় তবে AMQP তে পূর্ণ মেসেজিংয়ের পরিস্থিতি সম্ভব সুতরাং এটি যে অর্থে সত্যিই ক্লান্ত সুতরাং AMQP আমি বলব আরও বেশি বলবো স্ট্রিম ভিত্তিক আমি বলব এটি স্ট্রিমিং পদ্ধতি বা বরং এটি স্ট্রিমিং ব্যবহার করে সুতরাং তুমি যখন বলছো এটি স্ট্রিম ওরিয়েন্টেড স্ট্রিম করছে এটি সীমাবদ্ধ ডিভাইসগুলির সাথে একমত হচ্ছে যেখানে তোমার মেমরি কম থাকে এবং এই কম মেমরি ক্লায়েন্ট মূলত লো মেমোরি ডিভাইস এর জন্য বেশ উপযুক্ত স্ট্রিম ওরিয়েন্টেড প্রোটোকল যদিও AMQP হচ্ছে বাফার এটি আরও বেশি বাফারমুখী আরও বাফার ভিত্তিক পদ্ধতির মতো যার অর্থ তোমার উচ্চ পারফরম্যান্স সার্ভার থাকতে পারে এবং MQTT কোনও মেসেজ কে দুটি ভাগে ভাগ করতে পারবে না কিন্তু AMQP এটি বলে যে আমি মেসেজ নিতে পারি এমনকি বাধা পরিবেশেও বৃহত্তর মেসেজ প্রেরণ করতে পারব সুতরাং MQTT ক্ষেত্রে ফ্রাগমেন্টেশন প্রযোজ্য নয় যা কিনা AMQP এর বিপরীত দেখো MQTT এর সাথে সমস্যা এই যে MQTT ব্রোকার ভিত্তিক পদ্ধতিতে একটি পাবলিশার থাকে এবং একটি সাবস্ক্রাইবার থাকে তুমি হয়তো অল্প সময়ের জন্য অফলাইন থাকতে পারো তবে এটি ধরে নেয় উভয়ই অনলাইনে এটি ধরে নেওয়া হয় যে উভয়ই সত্যই অনলাইনে রয়েছে সুতরাং দীর্ঘকালীন মেসেজ MQTT তে বিদ্যমান থাকে না তবে আবার AMQP তে যদি ফিরে যাই এর জন্য কোন রকমের মেসেজিং ঠিক আছে যেমন ক্লাসিক মেসেজ কিউ রাউন্ড রবিন স্টোর এন্ড ফরওয়ার্ড এবং এগুলির সংমিশ্রণ সুতরাং এই সব সম্ভব সুতরাং এর প্রকৃত অর্থ হল কিছু গ্রাহক মেসেজের অনুলিপি পেতে পারে আবার অন্যরা সরাসরি একই কিউ থেকে টেনে নেয় এটাও সম্ভব এবং আমি বলব ফিল্টারগুলি শক্তিশালী MQTT এর মত সুতরাং তুমি খুব সুন্দর জটিল নিয়ম প্রয়োগ করতে পারো যা ফিল্টারগুলির মতো গঠন হয় এবং তুমি সেগুলি থেকে ডেটা টানতে পারো এবং বের করতে পারো সুতরাং এটি খুব আকর্ষণীয় এবং খুব উত্তেজনাপূর্ণ প্রোটোকল করে তোলে এবং AMQP এর আরও একটি সুবিধা রয়েছে যে এটি মূলত লেনদেন পছন্দ করে AMQP তে সম্ভব MQTT তে এই লেনদেনের সম্ভাবনা নেই আমরা সুরক্ষা নিয়ে আলোচনা করব এবং অন্যান্য সম্পর্কিত বৈশিষ্ট্যগুলি যখন আমরা পরবর্তী ক্লাসে যাবো ধন্যবাদ সুতরাং আসো আমরা AMQP এর আরও কয়েকটি প্রদর্শন করি এবং সমস্ত সম্ভাব্য এক্সচেঞ্জ ধরণ বুঝি কমপক্ষে 3 2 অন্যান্য গুরুত্বপূর্ণ এক্সচেঞ্জ ধরণ রয়েছে যা AMQP কীভাবে কনফিগার করা যায় তার সামগ্রিক ধারণা দেবে আমি এখানে আঁকা ছবিতে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যেখানে আমরা ফিরে যাব এবং তোমাকে একটি পাবলিশ সাবস্ক্রাইব আর্কিটেকচার এর মানক ছবিটি দেখায় এই ছবিতে তুমি একটা পাবলিশার দেখছো এটি সম্পর্কে যে দুর্দান্ত বিষয়টি দেখতে পাচ্ছো যে নামটি পরিবর্তিত করে একজন প্রোডিউসার এবং কনসিউমার অধিকারে পরিণত করা হয়েছে সুতরাং এই নামগুলি পাবলিশ সাবস্ক্রাইব এর পরিবর্তে দেয়া হয়েছে যা আমরা MQTT দৃষ্টান্তে খুব ভাল করে জানি মূলত প্রোডিউসার সর্বদা এক্সচেঞ্জ হিসাবে পরিচিত যা তাতে দেয় এবং তার সাথে একটি এক্সচেঞ্জের নাম সম্পর্কিত রয়েছে তা হল কিউ যাতে এক্সচেঞ্জ থেকে এই ডেটা যায় এবং তারপরে এমন একটি বাইন্ডিং রয়েছে যা এক্সচেঞ্জ এবং কিউ এর মধ্যে নির্দিষ্ট করা হয় যা এবং তারপরে একটি কিউ এর নামও আছে এবং তারপরে কনসিউমার রয়েছে যা মূলত IoT ডিভাইস গুলি সুতরাংকত রকমের এক্সচেঞ্জ আছে বিভিন্ন ধরণের এক্সচেঞ্জের নাম যা সম্ভব তা হল ডাইরেক্ট এক্সচেঞ্জ ফ্যান আউট এক্সচেঞ্জ টপিক এক্সচেঞ্জ এবং হেডার এক্সচেঞ্জ আসো এক একটা করে দেখি ডাইরেক্ট এক্সচেঞ্জ আমরা পূর্ববর্তী ডেমোতে শেষ করেছি তবে আমি তোমাদের ডাইরেক্ট এক্সচেঞ্জ রাউন্ড রবিন শিডিয়ুলিংয়ের দুর্দান্ত সম্ভাবনা দেখাতে চাই কনজিউমার দের একটি রাউন্ড রবিন ফ্যাশন এ ডেটা পরিবেশন করা যেতে পারে অন্য কথায় প্রথম ডেটা প্যাকেট যা প্রডিউসার থেকে উত্থিত হয় প্রথম কনজিউমার এর কাছে যেতে পারে এবং প্রডিউসার এর কাছ থেকে দ্বিতীয় ডেটা প্যাকেট যেতে পারে দুই নম্বর কনজিউমার এর কাছে সুতরাং এবার আমরা রাউন্ড রবিনের প্রদর্শন দেখব সুতরাং এক্সচেঞ্জের নামের সাথে সম্পর্কিত ফ্যান আউট এক্সচেঞ্জ আমি ইতিমধ্যে তোমাদের শেষ বার বর্ণনা করেছি যে একটি সাধারণ জিনিসের মতো যা একটি ব্রডকাস্ট ভিত্তিক সিস্টেম যার মূলত অর্থ হল যে এক্সচেঞ্জ হিসাবে যা দেবে তা আসলে তাতে কিছু যায় আসে না প্রকৃতপক্ষে কিউ নাম উল্লেখ করার দরকার নেই এক্সচেঞ্জের নাম উল্লেখ করা যথেষ্ট কারণ এটি সমস্ত কনসিউমার এর সাথে সংযোগের মুহুর্তে তাদের কাছে চলে যায় সুতরাং এটা যেন এক থেকে অনেকগুলি ব্রডকাস্ট ফ্যান আউট এর মতো এখন টপিক এক্সচেঞ্জ এর সম্পর্কিত এটি একটি আকর্ষণীয় বিষয় যা তোমাদের মনে রাখতে হবে তা হল বাইন্ডিং কী এবং রাউটিং টি আসলে মেলা উচিত অন্যথায় এটি কনজিউমার দের সরবরাহ করা হবে না তবে ওয়াইল্ড কার্ডগুলি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে যা আমরা খুব ভাল জানি এবং এই জাতীয় ওয়াইল্ডকার্ডগুলির মধ্যে হ্যাশ অন্তর্ভুক্ত রয়েছে এবং স্টার যা এমন কিছু যা তুমি যখন পুরো AMQP আর্কিটেকচারটি সেট আপ করবে তখন তুমি তার জন্য ব্যবহার করতে পারো হেডার এক্সচেঞ্জ এমন একটি বিষয় যা আমি চাই তোমরা নিজেরা সমস্ত অন্বেষণ করো এটি একটি আকর্ষণীয় বিষয় এবং তাই আমরা হেডার এক্সচেঞ্জ দেখার জন্য বেশি সময় ব্যয় করতে সক্ষম হব না সুতরাং এখন আসো আমরা কোড দৃষ্টিকোণ থেকে বুঝতে চেষ্টা করি যে কীভাবে এই জিনিসগুলি আসলে নির্দিষ্ট করা হয় সুতরাং মূলত তোমাদের এক্সচেঞ্জের নামগুলি যেমন ডাইরেক্ট ফ্যান আউট টপিক হেডার এগুলো মাথায় রাখতে হবে তারপর আছে টাইপ রাউটিং কি বাইন্ডিং সুতরাং তুমি যদি এই টেবিলটি পূরণ করো তাহলে মোটামুটি কাজ সম্পন্ন হবে সুতরাং চলো প্রথম স্ক্রিপ্ট প্রদর্শন করে শুরু করা যাক প্রকৃতপক্ষে অভিরামী এবং তেজস্বিনী ঠিক এখানে আছেন এবং তারা ডিফল্ট পাই default py যা হলো ফাইলটির নাম তা দেখিয়ে প্রদর্শন দেবেন এবং তারা ডাইরেক্ট এক্সচেঞ্জ এর সম্পর্কে কিছু দেখাবেন এটা খুব ভাল জানা যে পাইথন স্ক্রিপ্ট ফাইল এর মধ্যে কি আছে আমি তোমাকে অবশ্যই বলে দিই যে AMQP প্রডিউসার কনজিউমার পিকা তে চলে আমরা PIKA ব্যবহার করেছি আমি মনে করি তুমি এটি ওয়েব থেকে নিতে পারো এবং আমার মনে হয় এটি ওপেনসোর্স সুতরাং তোমরা PIKA তে গিয়ে স্ক্রিপ্টগুলি ব্যবহার করতে পারো একজন প্রডিউসার এর দৃষ্টিকোণ থেকে আমাকে পুনরুদ্ধার করতে দাও যে এক্সচেঞ্জের নাম নির্দিষ্ট করার দরকার নেই সুতরাং আমি মনে করি আমরা গিয়ে প্রদর্শন টি দেখব এবং যেমন যেমন আমরা প্রদশন দেখবো আমি সম্ভবত এটি তোমাকে উল্লেখ করব যে নির্দিষ্ট পাইথন স্ক্রিপ্টে কী কী গুরুত্বপূর্ণ জিনিসগুলি দেখতে হবে আসো আমি তোমাকে প্রডিউসার এর পক্ষ থেকে কিছু স্ক্রিপ্ট দেখিয়ে শুরু করি সুতরাং প্রডিউসার এর দিক থেকে প্রথম স্ক্রিপ্ট দেখা যাক আমি এটা সরিয়ে দেবো সুতরাং এটি হলো প্রডিউসার মাঝখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হল কনজিউমার রাবিট ব্রোকার যার এক্সচেঞ্জের জন্য সমর্থন রয়েছে এবং আরেকটি হোস্ট রয়েছে যেটা মূলত একটি কনজিউমার একাধিক কনজিউমার এর উদাহরণ থাকতে পারে চলো এবার আমরা প্রডিউসারের দিকে নজর দিই সুতরাং আমি তেজস্বিনীকে ডিফল্টপাই টাইপ করতে বলব যা মূলত ডাইরেক্ট এক্সচেঞ্জ ফাইলটি খুলবো এখন আমরা সেগুলি থেকে সমস্ত প্রডিউসার দিকের স্ক্রিপ্টগুলি সন্ধান করব এবং এক এক করে দেখব এবং আমি তোমাদের স্ক্রিপ্ট থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ব্যাখ্যা করব পিকা ব্যবহার করবে আমি যেমন তোমাদের আগেই উল্লেখ করেছি স্ক্রিপ্টগুলি খুলে উল্লিখিত হিসাবে এই স্ক্রিপ্টগুলি খুলুন এবং সঠিকভাবে তাদের সংশোধন করো তুমি খুব সহজেই AMQP এবং ব্রোকার হিসেবে রাবিট এমকিউ সেট আপ করতে সক্ষম হওয়া উচিত যাতে এক্সচেঞ্জ এবং কনজিউমার দুটোই আছে মনে রাখবে AMQP মূলত গ্রাহক চালিত কোন সংস্থা চালিত সিস্টেম নয় সুতরাং এটি অনেক বেশি শক্তিশালী এবং আরও স্কেলেবল এবং রোবাস্ট পাবলিশ সাবস্ক্রাইব আর্কিটেকচার শুধু সাবস্ক্রাইব পাবলিশ এর মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু রাউটিং ও যে সম্পর্কে আমি বলেছিলাম এবার চলো ডিফল্ট দেখি সুতরাং আমরা প্রথমে ডাইরেক্ট এক্সচেঞ্জ দেখাব ডাইরেক্ট এক্সচেঞ্জ যা হলো ডিফল্টপাই defaultpy খুলি তোমাদের এখানে যা লক্ষ্য করা উচিত তা হল এক্সচেঞ্জ এর কোন নির্দিষ্ট নাম নেই কিন্তু কিউ এর নির্দিষ্ট নাম আছে এবং তা হল কিউ টেস্ট প্রকৃতপক্ষে তুমি দেখতে পাচ্ছো যে যা কিছু পাবলিশ করা হচ্ছে তা টেস্ট কিউ queue test কেও পাবলিশ করা যেতে পারে সেটাও এখানে দেখানো হয়েছে যদি একটি কনজিউমার কিউ টেস্ট এর সাথে সংযুক্ত হয় সেটি কিউ টেস্ট থেকে ডেটা তুলবে কিন্তু প্রডিউসার চায় সে কিউ টেস্ট এবং টপ উভয় কিউ কেই ডেটা দেবে সুতরাং এটা ছিল ডিফল্টপাই defaultpy সম্পর্কে আমরা এই স্ক্রিনটি সাফ করি এবং আসো আমরা ডাইরেক্ট এক্সচেঞ্জ এর রাউন্ড রবিন অংশটি চেষ্টা করি এখন আমরা রাউন্ড রবিন দেখব এবং খুলে দেখতে পাই যে এক্সচেঞ্জ এর কোন নাম নেই এবং নির্দিষ্ট কিউ নাম আছে যা হল টাস্ক কিউ এবং এখানে গুরুত্বপূর্ণ হলো এই যে ডেলিভারি মোড delivery mode হল 2 এর অর্থ যে এটা সত্যি রাউন্ড রবিন এখন আমরা আবার স্ক্রিনটি সাফ করে দিই এবং সম্পূর্ণ ফ্যান আউট এর ব্যাপারে দেখব ফ্যান আউট এ খেয়াল করবে এক্সচেঞ্জের নাম কে তুমি দেখতে পাবে টাইপ এ ফ্যান আউট উল্লেখ করা আছে স্লাইডে আমি যে টেবিলটি রেখেছিলাম তা স্মরণ করো আমি চাই সেখানে তোমরা ভরো সুতরাং মূলত টাইপ সমান ফ্যান আউট মানে এটি এক্সচেঞ্জের নাম এবং কোনও রাউটিং কী নির্দিষ্ট করার দরকার নেই কিউ নামটিও নির্দিষ্ট করা আছে এবং এখানে কিউ এর নামটি টাস্ক কিউ সুতরাংএটাই কিউয়ের নাম সুতরাং এখন আবার পরিষ্কার করা যাক এবং আবার এখানে টপিক এক্সচেঞ্জ খুলবো এখানে এক্সচেঞ্জের নামটি প্রয়োজন তা গুরুত্বপূর্ণ সুতরাংতোমরা দেখতে পাচ্ছ এক্সচেঞ্জের নাম হল টপিক লগস topic logs এবং এটি প্রকৃতপক্ষে একটি প্রকার যা হল টপিক এক্সচেঞ্জ এবং এটিও বেশ স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে যে রাউটিং কী এর প্রয়োজন আছে সুতরাং তুমি দেখতে পাচ্ছো যে রাউটিং কী হল রাউটিং কী routing key যা হলো বাইন্ডিং কী এবং যা টাইপ করার সময় একটি আর্গুমেন্ট হিসাবে আসবে তা নেওয়া হবে এবং তা রাউটিং কীতে দেওয়া হবে সুতরাং বাইন্ডিং কী এবং রাউটিং কীটি মূলত মিল খাওয়া প্রয়োজন এবং এটাই টপিক এক্সচেঞ্জ এর প্রয়োজনীয়তা সুতরাং এগুলি হল সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং প্রডিউসার পক্ষের বিভিন্ন স্ক্রিপ্ট সম্পূর্ণ হলো এখন আসো দেখি কনজিউমার এর দিকটায় আসলে কি ঘটে এই স্ক্রীনটি কনজিউমার এর পক্ষ থেকে এবং আমরা শুরু করব প্রথমে ডাইরেক্ট এক্সচেঞ্জ এর ব্যাপারে দেখে যা রিসিভ ডিফল্ট পাই receive defaultpy স্ক্রিপ্ট নাম দ্বারা প্রদত্ত হয় চলো সেটা আমরা খুলে দেখি অভিরামি সেটাই দেখাচ্ছেন এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস হল কিউ এর নাম যেটা একটি নির্দিষ্ট নাম হতে হবে এবং এর বাকি টি একটি মানক জিনিস এটিকে পরিষ্কার করি এবং এখন সেই একই ডাইরেক্ট এক্সচেঞ্জ দেখতে এগিয়ে যাই তবে এবারে রাউন্ড রবিন আবার কিউ নামটি সন্ধান করা উচিত যা তুমি দেখতে পাচ্ছো এবং সেটা হল চ্যানেলকিউ ডিক্লেয়ার channelqueue declare এবং কিউ এর নাম হল টাস্ক কিউ task queue সুতরাং এটা ছিল ডাইরেক্ট এক্সচেঞ্জ সম্পর্কে এবার স্ক্রিন পরিষ্কার করে ফ্যান আউট সম্পর্কে দেখব ফ্যান আউট এ তোমাদের যেটা দেখা হচ্ছে তা হল এক্সচেঞ্জের নামটি এবং টাইপ যা হলো ফ্যান আউট এক্সচেঞ্জ এর নাম হলো লগস যা তুমি দেখতে পাচ্ছো এখন অবশেষে আমি আবার স্ক্রিন পরিষ্কার করব এবং তারপরে টপিক এক্সচেঞ্জ নামক ফাইলটি খুলবো এখানে দেখো এক্সচেঞ্জ নামটি হল টপিক লগস topic logs এবং নজর দেওয়া উচিত যে টাইপ যা আসলে এক্সচেঞ্জ টাইপ তাকে টপিক বলা হয় যা তোমাকে প্রকৃতপক্ষে দেখা উচিত তা হল যেটা প্রডিউসারের পক্ষে আমরা উল্লেখ করেছিলাম যখন তেজস্বিনী প্রদর্শন দেখিয়েছিলেন অভিরামি আমাদের কনজিউমার এর দিক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ লাইন দেখাবেন যা হলো রাউটিং কী যেটা কিনা বাইন্ডিং কী এর সাথে সমান এই পয়েন্টে টি তোমাদের কনজিউমার এর পক্ষে স্পষ্টভাবে নির্দিষ্ট করতে হবে যা বেশ সুস্পষ্ট এবং এই বাইন্ডিং কী টি আর্গুমেন্ট হয়ে যায় যখন প্রডিউসার আসলে ডেটা বের করে এভাবেই এক্সচেঞ্জ এবং এক্সচেঞ্জ আর কিউ এর মধ্যে বাইন্ডিং দ্বারা প্রডিউসার এবং কনজিউমার গুলি যুক্ত সুতরাং এটি মূলত যা আমরা তোমাদের স্ক্রিপ্টগুলির ক্ষেত্রে দেখাতে পারি তবে একটি বাস্তব প্রদর্শনীর অর্থ হল তোমাদের নিজেদের দ্বারা অনুশীলন করা উচিত এবং ঠিক কীভাবে ঘটে তা দেখা উচিত কারণ এটিকে ব্রোকার মাধ্যমে যেতে হবে